প্রথমে আমাদের বুঝতে হবে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি IP সহজ ভাষায় বোঝায় কোন অরিজিনাল ক্রিয়েটিভ কাজ যা একটি ইন্টেলেকচুয়াল প্রক্রিয়ার ফলাফল আজকের দ্রুত বিকশিত ক্রিয়েটিভিটির ল্যান্ডস্কেপে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং কিভাবে ভূমিকা পালন করে যে জিনিস গুলো একমাত্র মানুষ করতে পারে সেগুলোর ক্ষেত্রে কোন ইন্টেলেকচুয়াল প্রক্রিয়া আমরা এট্রিবিউট করতে পারি আবার অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের ফলে তৈরি হওয়া প্রোডাক্ট গুলিকে আমরা কিভাবে পেটেন্ট বা সুরক্ষা দিতে পারি তা নিয়ে প্রশ্ন উঠছে বর্তমানে একটি ইন্টেলেকচুয়াল প্রক্রিয়া মানুষের ক্রিয়েটিভ লেবার থেকে বেরিয়ে আসা প্রডাক্ট গুলির মধ্যে সীমাবদ্ধ বিভিন্ন প্রকারের IP আমরা আগের লেসনে কভার করেছি পেটেন্ট একটি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসতে পারে ট্রেডমার্ক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প থেকে আসতে পারে বিশ্ববিদ্যালয়ে যে কপিরাইট সামগ্রী তৈরি হয় তা কপিরাইট দ্বারা সুরক্ষিত হতে পারে ডিজাইনগুলিকে বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন করা যেতে পারে সেমিকন্ডাক্টর চিপগুলির অথবা ইন্টিগ্রেটেড সার্কিটগুলির টপোগ্রাফির ক্ষেত্রে ইন্টিগ্রেটেড সার্কিটের লেআউট এর জন্য একটি রেজিস্ট্রেশন থাকতে পারে প্ল্যান্ট ভ্যারাইটি গুলি বিশেষভাবে কৃষি বিশ্ববিদ্যালয়গুলি দ্বারা রেজিস্টার্ড হতে পারে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনগুলি সাধারণত বোঝায় এমন একটা অধিকার যা একটি কমিউনিটির মধ্যে প্রচলিত তবে আমরা উদাহরণগুলি জানি যে বিশ্ববিদ্যালয়গুলি কোন নির্দিষ্ট GIS রেজিস্ট্রেশনে উদ্যোগ নিয়েছিল ও ট্রেড সিক্রেট কোড বিশ্ববিদ্যালয়ের কাজ থেকে বের হয়ে আসতে পারে refer slide time 0201 IPM সেল উচ্চশিক্ষার একাডেমিক প্রতিষ্ঠানে এই চিন্তা ধারা থেকেই গঠিত হয় এখন কিভাবে একটি IPM সেল সেটআপ করা হয় এটি কিভাবে করা হয় তার এটা একটি টিপিক্যাল উদাহরণ দিচ্ছি IPM সেল বলতে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ত্তি পরিচালন সেলকে উল্লেখ করি বা একে টেকনোলজি ট্রানস্ফার অফিসও বলা যেতে পারে পদক্ষেপ 1 হল এটা নিশ্চিত করা যে প্রতিষ্ঠানের কমিটি নিজস্ব কারণে বা সরকারি আদেশে IPM সেল স্থাপনের সিদ্ধান্ত নেয় IPM সেল বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের মত নয় যা নিজের থেকে উঠে আসবে এটা নিয়ে সচেতনভাবে আলোচনা করতে হবে সুতরাং সংস্থা তে এটা সেট আপ করতে হয় সংস্থার প্রধান বা কোন কমিটির দ্বারা বিশেষত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এটি নিজস্ব কারণে আসতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এটি মূলত ইন্টারনালি চালিত তবে এটি সরকার কর্তৃক বাধ্যতামূলকও হতে পারে তার কারণ এই কাজের জন্য সরকার অনেক অর্থ দেয় যাতে পাবলিক ফান্ডেড ইউনিভার্সিটিগুলোতে IPM সেল ঠিকমতো থাকে সুতরাং একটি IPM সেলের জেনেসিস অভ্যন্তরীণভাবে চালিত অথবা একটি এক্সটার্নাল পুশের মাধ্যমে এখন সেট আপ করতে হবে একজন সিনিয়ার অধ্যাপককে জড়িত করে যিনি IPM সেলের প্রধান হবেন এবং এটা করতে হবে সেই ব্যক্তির প্রকৃত ইন্টেলেকচুয়াল প্রপার্টির অভিজ্ঞতা থাকুক বা না থাকুক তার ডিপার্টমেন্টে দুই থেকে আট জন কর্মী হতে পারে এখন আমরা IPM সেল কি ধরনের কাজ এবং ফাংশন করে তা জানব তবে একটি সেট আপ এ দুই থেকে আটজনের মধ্যে এমনকি আরো বেশি লোক হতে পারে একটি IPR নীতি বানানো হয় একটি IPM সেল তৈরি করার জন্য কেবল বানানোর ইচ্ছা এবং লোক বল যথেষ্ট নয় প্রতিষ্ঠানের একটি IPR নীতি থাকা উচিত যা ঠিক করবে IPM সেল কিভাবে কাজ করবে ফাংশন করবে কোন কাজ IPM সেলের করার প্রয়োজন আছে এখন IPR নীতিটি মূলত আজ ভারতীয় বা বিদেশি অন্য প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে ডেভেলপ করা হয়েছে IPM সেলকে টেকনোলজি ট্রান্সফার অফিস বা TTO টেকনোলজি বাণিজ্যকরণ অফিস টেকনোলজি লাইসেন্সিং বিভাগ বলা যেতে পারে এর বিভিন্ন নাম থাকতে পারে একে পেটেন্ট সেল বলা যেতে পারে একে ইন্টেলেকচুয়াল সম্পত্তি সেল IPR সেল ইত্যাদি সুতরাং এর বিভিন্ন নাম থাকতে পারে তবে বিশ্ববিদ্যালয় থেকে আসা ইন্টেলেকচুয়াল সম্পত্তিকে সুরক্ষা ডেভেলপ আইডেন্টিফাই এবং বাণিজ্যকরণ এই বডির উদ্দেশ্য এবার আসুন একটি IPM সেলের মূল ফাংশনগুলি দেখি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস র এবং এর সুরক্ষার জন্য আইন এবং পদ্ধতি সম্পর্কে কর্মী এবং ছাত্রদের শিক্ষিত করা সুতরাং এডুকেটিং একটি ফাংশন function যা IPM সেল করে IP জেনারেশনের প্রচার এবং উৎসাহ দেওয়া IPM সেলের মাধ্যমে অনেক পরিমাণে প্রচার এবং অ্যাডভোকেসি হয়ে থাকে কর্মী নিয়োগ এবং প্রফেশনাল ও প্রফেশনাল প্রতিষ্ঠান যেমন আইনজীবী IP এটর্নি এক বা একাধিক অপারেশন আউটসোর্স করার জন্য প্রোভাইডার খোঁজা এবং চুক্তির শর্তা ও শুল্ক অনুযায়ী তাদের ইনভয়েস এবং বিল দেখে শুনে পেমেন্ট করা এই সমস্ত কাজ কে IPM সেলের প্রশাসনিক ফাংশন বলে IPM সেল কে দেখা উচিত একটা কন্ডুইট হিসাবে এটি একটা কন্ডুইট অথবা যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করে এবং পরিষেবা প্রদানকারীদের মধ্যে একটি যোগাযোগ কারণ পেটেন্ট যদিও অনলাইনে ফাইল করা যেতে পারে আপনার পেটেন্ট এজেন্টের প্রয়োজন প্রফেশনালরা যারা আপনাকে সহায়তা করতে পারে এবং ড্রাফ্ট তৈরি করতে পারে এর জন্য প্রফেশনালদের প্রয়োজন যারা আবিষ্কারটি প্রায়র আর্টে পড়ছে না এর নভেলটি আছে তার সার্চে আপনাকে সহায়তা করতে পারে সুতরাং IPM সেল এমন একটি বডি হিসাবে কাজ করে যা বিশ্ববিদ্যালয়টিকে বাইরের প্রফেশনালদের সাথে যুক্ত করে IPM সেল পরিচালনার প্রশাসনিক এবং আর্থিক দিকগুলির দায়িত্ব গ্রহণ রেলিভেন্ট আইন হিসাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি একসেপ্ট করা প্রত্যাখ্যান বা ভ্যালিডেট করা প্রসেস করামামলা করা এবং ইন্টেলেকচুয়াল সম্পত্তি রক্ষা করা এইগুলি IPM সেলের অন্য ফাংশন এখন ইন্ডাস্ট্রি এবং প্রতিষ্ঠানের মাঝে মধ্যস্থতা করাও IPM সেলের অন্য একটি কাজ কারণ IPM সেল এমন একটি বডি হিসাবে কাজ করে যা ইন্ডাস্ট্রিকে আনতে পারে মাঝে মাঝে প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় যা করেছে আর ইন্ডাস্ট্রি যা খুঁজছে এইদুটো পুরোপুরি সিঙ্ক্রোনাইজ নাও থাকতে পারে সুতরাংএগুলি করার জন্য কিছু রাফ এজেস পালিশ করতে হতে পারে কিছু অদল বদল করতে হতে পারে সুতরাং এটি সেই ভয়েস হয়ে ওঠে যার মাধ্যমে ইন্ডাস্ট্রির কন্সার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টীম এর কাছে রিলে করা হয় অন্যদিকে প্রতিষ্ঠানের কনসার্ন ইন্ডাস্ট্রির কাছে রিলে করা হয় টেকনোলজি ট্রানস্ফারকে ফেসিলিটেট করার জন্য মূলত IP কে ইন্ডাস্ট্রির কাছে লাইসেন্সিং বা অ্যাসাইনিং করা হয় রেকর্ড মেনটেন করা কারণ আমরা দেখেছি যে IP গুলির রেজিস্ট্রেশন প্রয়োজন তাদের ক্রমাগত রিনিউয়াল প্রয়োজন পেটেন্ট গুলি 20 বছর ডিজাইনগুলি 15 বছর ট্রেডমার্ক নিয়মিত বিরতিতে রিনিউ করতে হয় সুতরাং রেকর্ড রাখা প্রয়োজন সুতরাং রেকর্ড মেনটেন করা বিশ্লেষণ এবং রিপোর্টিংয়ের জন্য স্ট্যাটিসটিকস তৈরি করা ম্যানেজমেন্ট ইনফরমেশন বানানো এগুলি হল অন্য কাজ এখন যদিও একাডেমিক প্রতিষ্ঠানগুলি একাধিক ধরনের IP জেনারেট করে আমরা সেগুলির উদাহরণ জানি যেখানে তারা পেটেন্ট কপিরাইট ডিজাইন ট্রেডমার্ক ও নতুন প্লান্ট প্রকারগুলি জেনারেট করে তাদের ফাইল করা এবং পাওয়া পেটেন্ট গুলির কোয়ান্টিটি এবং কোয়ালিটি ইনোভেটিভ কাজের পরিমাপ হিসেবে বিবেচিত হয় এখন আমরা এটি দেখতে পাব যখন আমরা বিশ্ববিদ্যালয়ের রাঙ্কিংয়ে দেখব যে এটি কিভাবে টাইপ 2 পেটেন্টিং এখানে পেটেন্ট এর লাইফের স্ন্যাপশট দেওয়া হয়েছে এটি IPM সেল যেটা পেটেন্ট ম্যানেজ করে তার মূল অ্যাকটিভিটিতে পরিণত হয় এখন পেটেন্ট গুলি প্রকাশের সময়সীমার পরে ফাইল করা হয় সুতরাং ফাইলিংয়ে তাদের ফাইল সম্পর্কিত প্রতিটি কাজ ক্রিয়া এবং ফাইলিংয়ের আগে ঘটে যাওয়া কাজগুলির রেকর্ড রাখতে হবে উদাহরণস্বরূপ থার্ড পার্টির সাথে কো অর্ডিনেটিং অধ্যাপক বা গবেষণা দলের কাছ থেকে ডিসক্লোজার পাওয়া যা সন্ধানযোগ্য যে ব্যক্তি পেটেন্ট ড্রাফ্ট করেছে এবং অধ্যাপকের মধ্যে কো অর্ডিনেটিং এই রকম বেশ অনেক পরিমাণ কাজ IPM সেল ফাইল করার আগেই করে সুতরাং ফাইলিংয়ের পর এই ফাইলিং মনিটর করতে হবে পাবলিকেশন কখন হয় তা দেখতে হবে পাবলিকেশনকে মনিটর করতে হবে যখন এটি পরীক্ষিত হয় পেটেন্ট অফিস একটি FER জারি করে ফাস্ট এক্সামিনেশন রিপোর্ট যা উত্তর দেওয়ার জন্য মাত্র 6 মাস বা সর্বোচ্চ 9 মাস সময় পাওয়া যায় সুতরাং FER এর উত্তর জেনারেট করতে প্রফেশনালদের সাথে কোঅর্ডিনেট করতে হবে যার অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছ থেকে টেকনিক্যাল ইনপুটগুলি নিতে হবে সময়মত জবাব দাখিল করতে হবে এটি রিজেকশন বা অনুমোদনের দিকে যেতে পারে যদি এটি রিজেকশনের দিকে যায় তবে বিষয়টিতে আপিল করার বিকল্পগুলি খোঁজ করতে হবে এবং যদি সেটা অনুমোদন পায় তবে তা মেনটেন করা এটি যদি রেভিনিউ না আনতে পারে তারপরে কোন পর্যায়ে এটিকে ল্যাবগুলোতে ছেড়ে যেতে হবে পেটেন্টের মেয়াদ শেষ হওয়া বা পেটেন্ট রিভোক হওয়া পর্যন্ত এই রেকর্ডটি ধরে রাখতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে যদি পেটেন্টের সংখ্যা একটিও হয় IPM সেলকে 20 বছরের জন্য এর ট্র্যাক রাখতে হয় এবং এই সময়ের মধ্যে বিভিন্ন ডেডলাইন পড়ে এখানে আসুন IITগুলির মধ্যে একটি IIT মাদ্রাজ যেখান থেকে আমি আসছিতারা কিভাবে তাদের IPM সেলের মাধ্যমে পেটেন্টিংয়ের প্রক্রিয়াটি দেখেন এখানে IPM সেলের মূল ফাংশন গুলির দিকে দেখি যাতে পরিকাঠামোর ধাপ এবং হিউম্যান রিসোর্স জড়িত এখন তারা IPকে নিয়ে বিভিন্ন অ্যাডভোকেসি মূলক প্রচার চালায় যাকে IPসচেতনতা এবং শিক্ষা বলি এটি একটি ফাংশন যা আমরা আইডেন্টিফাই করেছি এটি লেকচার ওয়ার্কশপ এবং গবেষক স্কলারদের মধ্যে ইন্টারেকশনের মাধ্যমে করা হয় IPM সেল নিজেই এটি করতে পারে যে সংস্থাগুলোতে IPR চেয়ার প্রফেসর রয়েছে ভারতে কিছু প্রতিষ্ঠানে এরকম রয়েছে তখন এটি চেয়ার প্রফেসর করে থাকেন ক্রিয়েটিভ কাজ যা ছাত্র এবং ফ্যাকাল্টি সদস্যদের থেকে এমানেট করে এটি IPM সেলের কাজ যে সেই বিষয়ে IDF পূরণ করে যা একটি ইনভেনশন ডিসক্লোজার ফর্ম যা সাধারণত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যায় পূরণ করা ফর্ম কেরানি কর্মীরা গ্রহণ করেন তারা IDF এর ডকেট বানান এবং তারা ইন্টার্নালী সিস্টেম ডেভেলপ করে যা আর্কাইভ পুনরুদ্ধার বিশ্লেষণ এবং রিপোর্টিংয়ের সুবিধা দেয় ইনভেন্টরদের IPM সেলে নভেলটি ও ইনভেন্টিভ পদক্ষেপের জন্য প্রথম স্তরের প্রাথমিক পর্যায়ে ডিউ ডিলিজেন্স চেক করতে উৎসাহিত করা হয় এখন IPM গুগোলসেল গুগল স্কলার গুগল পেটেন্টসের মত ফ্রি এবং কোয়েস্টেল অরবিট থমসন ইনোভেশন IEEE ইনোভেশন Q প্লাস ইত্যাদির মতো পেইড ডাটাবেসের উপর নির্ভর করে এখন সন্ধান সাধারণত ঘরে বসে করা হয় যে বিশ্লেষকেরা দলের মধ্যে কাজ করেন তাদের প্রশিক্ষণ দেওয়া থাকে এবং তারা আবিষ্কারক দের পেটেন্টিবিলিটি নিশ্চিত করতে পেটেন্ট ও নন পেটেন্ট ডাটাবেস গুলিকে নেভিগেট করতে এবং ব্যবহার করতে সাহায্য করেন এটি প্রেফারেবল যে IPM সেল লোকেদের চাকরি দিয়ে তারপর প্রশিক্ষণ দেয় অথবা এমন লোকদের খুঁজে বার করে যারা মার্কেটে সার্চ করার চেষ্টা করছে কারণ সার্চ করা তাদের বৃহত্তম টেকনিক্যাল কার্যকলাপ হতে চলেছে যা তারা করবে IPM সেল ড্রাফ্ট তৈরি এবং ফাইলিংয়ের সাথে নিজেকে জড়িত করতে পারে না তবে সার্চের প্রথম স্তরে IPM সাহায্য করতে পারে এটা জানতে যে এমন কোন ইনভেনশন আছে কিনা যেটা পেটেন্টবল সুতরাং IPM সেলে ইন্ডিপেন্ডেন্ট দক্ষতা এবং প্রতিভা থাকলে সেটা বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিটা সার্চ আউটসোর্সিংয়ের চেয়ে অনেক সহজ ও সাশ্রয়ী হবে এখন ইনভেন্টররা inventorপেটেন্টিবিলিটি সার্চ ফলের বিষয়ে যোগ্য প্রফেশনালদের সঙ্গে আত্মবিশ্বাসের সাথে আলোচনা করতে উৎসাহিত হন এখন IDF কে ইন হাউজ এটর্নি হিসেবে উল্লেখ করা হয় এবং প্রাথমিক আলোচনার পরে পেটেন্ট ফাইল করা হবে কিনা এবং কিভাবে পেটেন্ট ফাইল করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় কিছু ক্ষেত্রে যেখানে খুব দ্রুত ডিসক্লোজার ফাইল করতে হবে সেখানে বিকল্প হতে পারে প্রভিশনাল পেটেন্ট ফাইল করা অন্যান্য ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভাবেই করা হবে IPM সেলে যদি কোন ইন হাউস পেটেন্ট এজেন্ট থাকে তবে প্রভিশনাল ফাইলিং ইন হাউস করে নেওয়া যায় এখন যদি নভেলটি ও উদ্ভাবনের ষ্ট্রং কেস তৈরি হয় তবে পেটেন্ট ফাইল করার সিদ্ধান্ত নেওয়া হবে IDF কে একটি ল ফার্মের কাছে দেওয়া হবে যে IP ফাইলিং সার্ভিস দেয় এবং ফাইলিংয়ের ব্যয়ের জন্য অনুমোদন দেওয়া হয় সাধারণত প্রতিষ্ঠানের কাছে IP পরিষেবা সরবরাহকারীদের একটি প্যানেল থাকে এবং প্যানেল থেকে যে কোন একটি ফার্ম নির্দিষ্ট কাজের জন্য আইডেন্টিফাই করা হয় IP সার্ভিস প্রফেশনালরা পেটেন্ট চূড়ান্ত করতে এবং ফাইল করার জন্য ইনভেন্টরদের সাথে ইন্টারঅ্যাক্ট করে IPM সেলে পেটেন্ট আবেদন দাখিলের একটি কনফার্মেশন এবং প্রফেশনাল ও স্ট্যাটিউটরি ফি গুলির বিল জমা দেওয়া হয় দায়িত্বে থাকা ব্যক্তি সম্মত হওয়া কন্ট্রাক্ট রেটের সাথে বিলের পরিমাণ যাচাই করেন বিলের মধ্যে প্রায়র আর্ট সন্ধান ড্রাফট তৈরি এবং ফাইলিং ফি প্রসিকিউশন ফি থাকতে পারে যাকে আমরা অফিস একশন বলি যখন FER তৈরি করা হয় FER এর জবাব ফাইলিং করার বিল আলাদা হতে পারে অডিটিং মানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম এবং রিপোর্টিংয়ের উদ্দেশ্যে রেকর্ডগুলোর হার্ড এবং সফট কপি মেইনটেইন করা হয় IPM সেলের মূল ফাংশনগুলো র কথা বলতে গেলে পেটেন্ট ফাইল করার পরে মার্কেটিং marketing এর প্রচেষ্টা শুরু করা হয় পেটেন্ট ফাইল করার কারণটি শেষ পর্যন্ত বাণিজ্যকরণ তাই টেকনো কমার্শিয়াল ইভালুয়েশন সহ বিশেষজ্ঞের মতামত কিছু ক্ষেত্রে প্রেফারেবলি চাওয়া হয় এই ইভালুয়েশন টি থার্ড পার্টি দিয়ে করানো হয় এবং এটি মার্কেটিং টিম এবং IPM সেলের অপারেশন টিম কোঅর্ডিনেট করে এখন যদি ইনভেন্টর বিদেশের কোন দেশে পেটেন্ট ফাইল করতে চান তবে তাকে বিদেশি ফাইলিংয়ের জন্য অনুরোধ করতে হবে একটি আন্তর্জাতিক পেটেন্ট কমিটি এটি খতিয়ে দেখে এবং আন্তর্জাতিক আবেদন হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়জড়িত থাকা ব্যয় এর কারণ একটি ভারতীয় আবেদন ফাইল করা হয় এবং তারপরে বিভিন্ন জুরিসডিকশন ফাইল করার জন্য একটি ল ফার্মের কাছে রেফার করা হয় তখন সেখানে ইনভেন্টর কে টেকনোলজি ডেভলপমেন্টের অবস্থা ও এবং আবিষ্কারের সমস্ত ডিটেল এবং প্রোটোটাইপ পরীক্ষা হয়েছে কিনা বিশদে তাদের জানাতে হবে এটি আবেদন ফাইল করার পর করতে হবে কারণ পেটেন্ট কিভাবে বাণিজ্যকরণ হয়েছে প্রতিষ্ঠান তা জানতে সব সময় আগ্রহী এখন এমন নির্দিষ্ট ফর্ম রয়েছে যা আবিষ্কারকদের পূরণ করতে হবে যা আবিষ্কারকে কিভাবে মার্কেট করতে হবে তা বলবে IPM সেলের মার্কেটিং টিম আবিষ্কারটি বাজারে নিয়ে যাওয়া নিশ্চিত করতে সাথে সাথে কাজ করে IPM সেল আবিষ্কারকদের ইনপুট এর উপর ভিত্তি করে একটি রাইট আপ প্রস্তুত করে যেটাকে বলে ভ্যালু প্রপোজিশন এই ভ্যালু প্রপোজিশন এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ডিসিমিনেশনের কাজ করা হয় ইনভেনশন বা ইনভেনশনের বিশদ বিবরণ টেকনোলজি ট্রান্সফার ওয়েবসাইটটিতে দেওয়া যেতে পারে যদি বিশ্ববিদ্যালয়ের সেটা থাকে চিঠি লেখা হয় ইমেল পাঠানো হয় কন্ট্রাক্ট এক্সপ্লোর করা হয় যাতে আবিষ্কারটি সম্ভাব্য ক্রেতাদের একটি বড় গোষ্ঠীতে পৌঁছে যায় আবিষ্কারগুলির পেটেন্ট অনুমোদনের পর মেইনটেনেন্স ফি প্রদান করতে হবে এবং ভারতীয় সিস্টেমে বেশিরভাগ পেটেন্ট অফিসগুলি বছরের পর বছর রিনিউয়াল ফি বাড়িয়ে দেয় এখন ডেলিবারেটলি এমন স্ট্রাকচার্ড করা হয়েছে যাতে যে ইনভেনশন গুলি থেকে উপার্জন আসছে না লোকেরা তা বাদ দেয় সুতরাং যদি কোন ইনভেনশন মার্কেট করা না হয় তবে একটি সময়সীমা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সেটাকে সমর্থন করবে এবং তারপরে সেটাকে ছেড়ে দিতে পারে বা সংশ্লিষ্ট গবেষক বা অধ্যাপককে তাদের নিজের খরচে ইনভেনশনটিকে নিতে বলবে এখন ভারতে কিছু নির্দিষ্ট স্ট্যাটুটরি প্রয়োজনীয়তা রয়েছে যেমন ফর্ম 27 যা একটি ওয়ার্কিং স্টেটমেন্ট সুতরাং IPM সেল এর দায়িত্ব নেয় এটি নিয়মিত ফাইল করতে হয় এই দায়িত্বও IPM সেলের উপর পড়ে কর্মীদের ক্ষেত্রে IPM সেলের এটি পছন্দের বিষয় কতজন লোক তার প্রয়োজন তার উপর নির্ভর করে সুতরাং প্রথম স্তরের কর্মীরা এমন বিভাগীয় প্রধান হবেন যিনি পেটেন্ট অ্যাটর্নি হিসাবে কোয়ালিফাইড বা পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন পরীক্ষক তারা 7 থেকে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মার্কেটিং প্রফেশনাল হতে পারে যারা মার্কেটিং সাইটটি করে লেভেল 2 কর্মী হতে পারে প্রায়র আর্ট সার্চে দক্ষতাযুক্ত এবং মার্কেটিং করতে পারে এমন যারা প্রশাসনিক কাজ করতে পারেন যাদের একজন পেটেন্ট এজেন্ট বা অ্যাটর্নি হতে পারেন তারা কস্ট অ্যাকাউন্টেন্ট হতে পারেন এখন স্তর 3 কর্মী ধরুন একশ পেটেন্ট ফাইল করার জন্য একজন করে ব্যক্তি যিনি ডেটা ক্যাপচার আর্কাইভাল পুনরুদ্ধার ও করেসপন্ডেন্স করতে পারেন সরঞ্জাম সম্পর্কিত গত পঞ্চাশ বছর ধরে পেটেন্ট ও নন পেটেন্ট ডেটাবেসগুলি কভার করার জন্য ডিসেন্ট প্রায়র আর্ট ডেটাবেস সাবস্ক্রিপশন বাঞ্ছনীয় স্কেলের কারণে একটি বিস্তৃত ডকেটিং আর্কাইভাল পুনরুদ্ধার থাকতে হবে এবং IPM সেল দ্বারা বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছে যেসব মেল ও চিঠিপত্র পাঠানো হচ্ছে তা রাখার জন্য একটি প্রক্রিয়া থাকা উচিত আপনি যাকে বেসিক অফিস অটোমেশন বলেছিলেন এখন এমন ফর্ম রয়েছে যা IPM সেলের প্রয়োজন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মটি হল ইনোভেশন ডিসক্লোজার ফর্ম IDF এ বিভিন্ন প্রশ্ন থাকে যা ইনভেন্টরদের উত্তর দিতে হয়যেটা আবিষ্কারের সাধারণ এবং ইনভেন্টিভ দিক আবিষ্কারকের নাম ও ঠিকানা সহ বিবরণ ক্যাপচার করে যদি বিভিন্ন ইনভেন্টর থাকে তবে ইনভেন্টিভ অবদানে কি রেশিও তে তাদের অবদান সরকারি বা এক্সটার্নাল বা অন্যান্য ফান্ডিং সংস্থা দ্বারা ফান্ডেড কিনা এক্সটার্নাল সংস্থা বা সত্তার দ্বারা আবিষ্কারটি ডেভেলপড্ হয়েছিল কিনা আবিষ্কারের ডিক্লারেশন ফর্মটি দেখতে এই লিঙ্কে যেতে পারেন wwwicsriitmacin সেখানে NDA বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকতে হতে পারে যা একটি টেমপ্লেট হিসাবে ব্যবহার করা যেতে পারে এখন ICSR ওয়েবসাইটটি এইগুলি কভার করে তাদের IPR পলিসি রয়েছে তাদের ইনকিউবেশন পলিসি আছে তাদের কাছে টেকনোলজি ট্রান্সফার ও রয়ালটির ডিটেইল রয়েছে সফটওয়্যার বিক্রয় সম্পর্কিত তাদের কাছে ডিটেইল রয়েছে তাদের ফাইলিং এবং ভারতীয় পেটেন্টের পদ্ধতি আছে বিদেশি আবেদন ফাইল করার পদ্ধতি যাকে আপনি PCT বলেন এবং তাদের বিভিন্ন ফর্ম রয়েছে তাদের বিভিন্ন এগ্রিমেন্টের টেমপ্লেট রয়েছে উদাহরণস্বরূপ যৌথ উদ্যোগ বা যৌথ সহযোগিতামূলক গবেষণা টেকনোলজির যৌথ বিকাশ ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সি আন্তপ্রাতিষ্ঠানিক এগ্রিমেন্টটেকনোলজি লাইসেন্সিং এগ্রিমেন্ট সুতরাং রুটিন ফর্মগুলির উপর নির্ভর করে যে গুলির প্রয়োজন হয় IPM সেল তাদেরও টেমপ্লেট ফর্ম রাখতে পারে সুতরাং IPM সেল কেস টু কেস ভিত্তিতে টেমপ্লেটগুলি কাস্টমাইজ করার জন্য ব্যবহার করতে পারে